এখন আসুন কপিরাইটের অরিজিন এবং ইভোল্যুশনটি দেখি কপিরাইট স্রষ্টাদের তাদের কাজ থেকে লাভ করার প্রয়োজনীয়তার বাইরে এসেছিল কপিরাইট ছবিতে আসে কারণ এই কাজগুলি থেকে অন্যদের লাভের উদাহরণ রয়েছে উদাহরণস্বরূপ কপিরাইট ব্যবস্থার প্রয়োজনের প্রথম কয়েকটি উদাহরণ মূলত চৌর্যবৃত্তির মধ্য দিয়ে এসেছে যেখানে একজন অন্যের কাজ অনুলিপি করে এবং এটি নিজের কাজ হিসাবে বন্ধ করে দেয় এখন এটি ল্যাটিন শব্দ প্লাগিয়ারিজ শব্দ থেকে এসেছে যা অপহরণকারীদের জন্য বোঝায় যারা অন্য কারও জিনিস নিয়েছিল পাইরেসি কপিরাইট আইন প্রয়োগ করার ক্ষেত্রেও ভূমিকা পালন করেছিল পাইরেসি ইন্টেলেকচুয়াল প্রপার্টির লুণ্ঠন হিসাবে বিবেচিত ছিল এবং এতে অননুমোদিত বিতরণ চুরি প্রজনন অনুলিপি কার্য সম্পাদন সঞ্চয়স্থান এবং বিক্রয় অন্তর্ভুক্ত ছিল পাইরেসি শব্দটি এসেছে পাইরেট শব্দ থেকে যা একটি সমুদ্র ডাকাত হিসাবে জানা ছিলো আবার আপনি সেই পাইরেসি এবং প্লেজিয়ারিসম কে সেই বিস্তৃত থিম হিসাবে আবিষ্কার করতে পারেন যা কপিরাইট রেজিম গঠনের দিকে পরিচালিত করেছিল সৃজনশীল কাজ বিষয়ে প্লেজিয়ারিসম এবংপাইরেসি বিদ্যমান ছিল আপনি যদি কপিরাইট আইনের এই ইতিহাস এবং এটির মনোমুগ্ধকর ইতিহাসের দিকে তাকান এবং যদি আপনি সাংস্কৃতিক বিকাশের প্রতি আগ্রহী হন তবে আপনি ইতিহাসটিকে অন্য দৃষ্টিকোণে দেখতে পারেন যদি আপনি ইন্টেলেকচুয়াল কাজের আইনী সুরক্ষার দিকে নজর দেন আবার এমন একটি দিক রয়েছে যা আপনি দেখতে পারেন সুতরাং কপিরাইটের বিভিন্ন ইতিহাস রয়েছে এবং বিস্তৃত চুক্তিটি হল কপিরাইটের উত্সটি ইউনাইটেড কিংডম থেকে এসেছিল এবং ইউনাইটেড কিংডম এ যে জিনিসগুলি ও ঘটনা ঘটেছিল তা কপিরাইট আইনের মানদণ্ড তৈরি করেছিল ইউনাইটেড কিংডমের প্রাথমিক বছরগুলিতে ধর্মীয় কাজগুলি হাত দ্বারা চিত্রিত হয়েছিল এবং তারা প্রচুর পরিশ্রম করে যা এই কাজগুলি তৈরি করতে গিয়েছিল যা তাদের নিজেই অনুলিপি করতে অসুবিধা হয়েছিল কারণ যদি কারও কারও কাছে এই কাজের একটি অনুলিপি তৈরি করতে হয় তবে তা ছিল এমন একজন ব্যক্তি হওয়া উচিত যারা এই কাজগুলিতে শৈল্পিক জাঁকজমক তৈরি করতে বা মেলে ধরতে পারে এবং ধর্মীয় কাজগুলি একটি ছোট শ্রোতাদের জন্য ছিল যারা ধর্মীয় শিক্ষায় এবং ধর্ম প্রচারে জড়িত ছিল সুতরাং এটি এই সামান্য শ্রোতার সাথে সম্পর্কিত যারা এই কাজগুলি ব্যবহার করে এবং এই কাজগুলি ডিজাইন বা তারা বহন করে এমন চিত্র দ্বারা সুরক্ষিত ছিল যেহেতু সাক্ষরতা এখনকার মতো বিস্তৃত ছিল না তাই কপিরাইটযুক্ত কাজগুলি রক্ষার প্রয়োজন প্রাথমিক বছরগুলিতে ছিল না এবং মূলত প্রচারিত কাজগুলি ধর্মীয় প্রকৃতির ছিল তবে দুটি জিনিস বদলেছে এটি হল গুটেনবার্গের চলমান ধরণের আবিষ্কার এবং দুটি ক্যাক্সটনের প্রিন্টিং প্রেস এখন এই দুটি আবিষ্কার মুদ্রণ একটি গণ ক্রিয়াকলাপে পরিণত হয় উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে মুদ্রণ এই দুটি আবিষ্কারের মাধ্যমে গণতান্ত্রিকীকরণ হয়েছে সুতরাং আমাদের প্রিন্টিং এবং সার্কুলেশন এর পক্ষেও বিভিন্ন আইন ছিল আমরা পাইরেসি এবং প্লেজিয়ারিসম এর কথা উল্লেখ করেছি এবং এই সুযোগটি একটি নির্বাচিত লোককে দেওয়া হয়েছিল বলে একটি মুদ্রণ ধীরে ধীরে একটি সুবিধার্থে পরিণত হয়েছিল এখন এই দুটি প্রযুক্তি যখন মুদ্রণে এসেছিল মুদ্রণটি খুব অবাধে অনুশীলন করা শুরু করে এবং এটি এমন কোনও কাজ তৈরির দিকে পরিচালিত করে যা কোনও নিয়ন্ত্রণ ছাড়াই সুতরাং ধর্মীয় রচনাগুলির মুদ্রণ নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল কারণ ধর্মীয় কাজগুলি যদি এটি রিলিজিয়াস রাইটস দ্বারা অনুমোদিত না হয় তবে এর ফলে এগুলি এপোক্রিফাল রচনা এবং ওরেগন ব্লাসফেমাস কাজ হিসাবে বিবেচনা করা যেতে পারে সুতরাং এর ফলে হেনরি ডা এইট একটি আইন পাস করেছিল এবং ইংল্যান্ডে বইয়ের আমদানি নিষিদ্ধ করেছিল কারণ মুদ্রণ প্রযুক্তি সর্বত্রই প্রচলিত ছিল এর ফলে বইয়ের অনুলিপি তৈরি হয়েছিল এবং এক ধরণের সত্যতা নিশ্চিত করা হয়েছিল যে ধর্মীয় রচনাগুলি ছাপানোর উপর নিষেধাজ্ঞা ছিল এবং মুদ্রণের অধিকার স্টেশনার্স কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং স্টেশনার্স কোম্পানি সংস্থাটি একটি গোষ্ঠী ছিল এটি প্রথমে একটি গাইড ছিল তবে পরে এটির উপর এটি ছিল বই ছাপানোর কাজ গ্রহণ এখন রাজা এই কোম্পানিকে বিশেষাধিকার প্রদান করেছিলেন এবং মুদ্রণে এই সংস্থার একচেটিয়া অধিকার ছিল সংস্থাটি যে সমস্ত বই ছাপিয়েছে তার একটি রেজিস্টার বজায় রাখবে এবং কী ছাপা হয়েছিল তা রেকর্ডে থাকবে সুতরাং এই সংস্থাটি ব্যতীত অন্য যে কোনও বিষয় মুদ্রিত হয়েছিল তা ইনফ্রিনজিং কাজ হিসাবে বিবেচিত হবে বা এটিকে অনুমোদন ছাড়াই সম্পন্ন কিছু হিসাবে বিবেচনা করা হবে সুতরাং নিবন্ধকরণের প্রথম প্রমাণ আমরা এটি এই উদাহরণে খুঁজে পাই যেখানে স্টেশনেরস কোম্পানির মুদ্রিত বইগুলির একটি রেজিস্টার ছিল এবং সদস্যদের বই ছাপার প্রায় চিরস্থায়ী অধিকার ছিল সুতরাং যখন স্টেশনেরস কোম্পানির সদস্যদের বইটি মুদ্রণের অধিকার ছিল তখন কপিরাইট শব্দটি আরও অনুলিপি করার অধিকার হিসাবে বিকশিত হয়েছিল সুতরাং কপিরাইট শব্দের বিবর্তনটিও বইগুলি মুদ্রণের জন্য সদস্যদের রাইট এ আবদ্ধ হতে পারে এবং এটি প্রাথমিকভাবে চিরকালের অধিকার ছিল স্টেশনেরস কোম্পানির কাছেও অনুমোদন ছাড়াই অবৈধভাবে বা মুদ্রিত বইগুলি বাজেয়াপ্ত করার ক্ষমতা ছিল সুতরাং আমরা কপিরাইট রেজিমের ব্যবস্থায় কিছুটা প্রয়োগের পরিমাণও বিকশিত হয়ে দেখতে পারি যে অনুমোদন ছাড়াই মুদ্রিত বইগুলি বাজেয়াপ্ত করা যেতে পারে সুতরাং সিসর অফ গুডস আবার একটি আধুনিক প্রতিকার যেখানে কপিরাইট ধারীর লঙ্ঘনকারী কাজগুলি দখল করার অধিকার রয়েছে এই আইনটি পাস করার পরেও পাইরেসির প্রসার লাভ করেছিল এমন প্রযুক্তিগুলির কারণে যেগুলি সহজেই মানুষকে পাইরেসিগুলি মুদ্রণের অনুমতি দেয় এবং আমরা দেখতে পাই পাইরেসির বিষয়টি মোকাবেলায় 1709 সালে স্ট্যাটুট অফ অ্যান পাস হয়েছিল সুতরাং ইংল্যান্ডে এটিই প্রথম বিধি পাস হয়েছিল যা আধুনিক কপিরাইট আইনগুলির পূর্বসূরী ছিল এখন অ্যানের সংবিধিতে যুক্তি দেওয়া হয়েছিল যে কপিরাইট হল প্রকৃত প্রপার্টি রাইটস এবং একটি সৃজনশীল কাজের অধিকারকে ঘর এবং সম্পদগুলির সাথে তুলনা করা হয়েছিল এবং এটিও উল্লেখ করা হয়েছিল যে এই লেখক বা স্রষ্টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে পারেন তাদের অধিকার সুরক্ষিত ছিল না এবং এটি স্ট্যাটুট অফ অ্যান এর খুব মারাত্মক ক্ষতির কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল এবং প্রায়শই তাদের এবং তাদের পরিবারগুলির ধ্বংসের বিষয়ে উল্লেখ করা হয়েছিল যে লেখকগণের কাজগুলি যদি সরকার কর্তৃক সুরক্ষিত না হয় তবে এটি কপিরাইট সুরক্ষিত না হলে এটি তাদের এবং তাদের পরিবারের ক্ষতিসাধন করবে স্ট্যাটুট অফ অ্যান এর প্রিযাম্বল টিতে কিছু তথ্যের ছড়িয়ে দেওয়ার বিষয়েও ছিল এতে বলা হয়েছে যে শিক্ষার ক্ষেত্রে উত্সাহ থাকতে হবে সুতরাং আমরা কপিরাইটটি 18 ম শতাব্দীতে প্রবর্তিত প্রাথমিক কপিরাইট আইনটি পাই স্রষ্টাদের অধিকার রক্ষার জন্যই কেবল উদ্বিগ্ন ছিল না তবে এটি তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল প্রস্তাবনায় শিক্ষার উত্সাহের কথা উল্লেখ করা হয়েছিল কপিরাইটটির মেয়াদ ছিল 14 বছর যেখানে কপিরাইটের মালিকের মুদ্রণের অধিকার ছিল এবং কপিরাইটের মালিক 14 বছরের শেষে বেঁচে থাকলে এটি আরও 14 বছর বাড়ানো যেতে পারে সুতরাং প্রাথমিক মেয়াদটি ছিল 14 বছর যা আরও 14 বছর বাড়ানো যেতে পারে এখন আপনি আরও দেখতে পাবেন যে 18 শতাব্দীর পর থেকে কপিরাইটের মেয়াদটি বিভিন্ন ধরণের কাজগুলিকে সামঞ্জস্য করতে প্রসারিত হয়েছে এবং এটি ছাড়ার মেয়াদ এবং এক্সক্লুসিভিটির টার্ম ও বাড়িয়েও প্রসারিত হয়েছে মার্কিন কপিরাইট অ্যাক্ট 1790 স্ট্যাটুট অফ অ্যান দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং আপনি স্ট্যাটুট অফ অ্যান এ কিছু ভারব্যাটিম পুনরুত্পাদনটি প্রায় খুঁজে পেতে পারেন সুতরাং আইনটি ইংল্যান্ডে উত্থিত হয়েছিল এবং এটি বিশ্বের বিভিন্ন আইনের অনুরূপ সংস্করণে অনুসরণ করা হয়েছিল সুতরাং মুদ্রণযন্ত্রের আবিষ্কারের পরে কপিরাইট মূল কাজগুলি অনুলিপি করা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছিল এবং আমরা দেখেছি যে স্টেশনেরদের এক্সক্লুসিভ রাইটস এর গ্রান্ট করা হয়েছিল তা হয়েছিল ক্রাউন মারফত চার্টার দ্বারা মুদ্রণের পাশাপাশি মুদ্রিত বইগুলি অনুসন্ধান এবং ধ্বংস করার জন্য স্টেশনারদের এক্সক্লুসিভ রাইটস দেওয়া হয়েছিল আমরা বাজেয়াপ্ত করার শক্তি হিসাবে যা উল্লেখ করি তা মূর্তির লঙ্ঘনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রাইটস হিসাবে কপিরাইটের ধীর উত্থান দ্বিপক্ষীয় ব্যবস্থা দিয়ে শুরু হয়েছিল একে অপরের কপিরাইটযুক্ত কাজের প্রতি সম্মান জানাতে দুই দেশের পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে একটি ব্যবস্থা থাকবে এটি আস্তে আস্তে একটি আন্তর্জাতিক বিন্যাসে পরিণত হয়েছিল কপিরাইট সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক ব্যবস্থা ছিল 1886 সালে বার্ন কনভেনশন বার্নের কনভেনশনগুলির প্রাথমিক দৃষ্টিভঙ্গি ছিল বিভিন্ন সদস্যদের মধ্যে একতা থাকার বিষয়ে বার্ন কনভেনশন শুরুর দিকে শৈল্পিক এবং সাহিত্যকর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে বার্ন কনভেনশনটি সংশোধন করা হয়েছিল এবং পরবর্তী বছরগুলিতে কপিরাইট যুক্ত কাজগুলির নতুন ফর্মগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল এই কনভেনশনটি জাতীয় ট্রিটমেন্ট নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা আন্তর্জাতিক আইনে একটি ট্রিটমেন্ট নীতি হিসাবে উল্লেখ করে যে আপনাকে বিদেশীদের জন্য সমান আচরণ করতে হবে অন্য কথায় আপনি বিদেশীদের সাথে যেমন আচরণ করবেন তেমনি আপনি আপনার নিজের নাগরিকদের সাথেও আচরণ করবেন সুতরাং জাতীয় ট্রিটমেন্টর নীতিটি নিশ্চিত করেছে যে বিদেশে কপিরাইটযুক্ত কাজের স্রষ্টা সুরক্ষার প্রতীক পেয়েছিলেন কারণ কোনও নির্দিষ্ট দেশের নাগরিককে সুরক্ষা দেওয়া হবে সুতরাং বিদেশী কাজগুলি দেশীয় কাজের মতো আচরণ করতে হয়েছিল সুতরাং বার্ন কনভেনশন লেখকের জীবনকাল হিসাবে 50 বছরের বেশি কাজ করার জন্য কপিরাইটের সর্বনিম্ন সময়কাল স্থির করে সুতরাং কোনও কাজের কপিরাইটের মেয়াদটি লেখকের পুরো জীবন জুড়ে এবং অতিরিক্ত 50 বছরের জন্য প্রসারিত সুতরাং যে বছর লেখক মারা গিয়েছিলেন 50 বছর বেশি এবং কপিরাইট ও অটোমেটিক্যালি সাবসিস্ট করেছিলো সুরক্ষা অটোমেটিক ছিল যে কাজটি তৈরি হয়েছিল তা কাজটিকে সুরক্ষা দিয়েছে এখন এটি সাধারণত কপিরাইট নোটিশ দ্বারা স্বাক্ষরিত হতে পারে যা কাজের পাশাপাশি যুক্ত করা হয় কপিরাইটের বিষয়ে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ব্যবস্থাটি যাকে আমরা 1961 সালের রোম কনভেনশন বলি যদিও বার্ন কনভেনশনটির কেন্দ্রবিন্দু লেখকরা এই কাজটি তৈরি করেছিলেন তাদের অধিকার ছিল তবে রোম সম্মেলনটি প্রতিবেশী অধিকারের সাথে সম্পর্কিত ছিল প্রতিবেশী অধিকারগুলি অর্থ লেখক ব্যতীত অন্যদের অধিকার বলতে পারফর্মারের performers অধিকার বলে সুতরাং এই সম্মেলনটি শব্দ রেকর্ডিং পারফর্মার এবং ব্রডকাস্টারগুলির ফোনেগ্রাম উত্পাদকদের অধিকার বিবেচনা করে যা বার্নের কনভেনশন এর আওতায় আসে নি সুতরাং আমরা আস্তে আস্তে কপিরাইটের প্রসারণ দেখতে পাচ্ছি কপিরাইটটি ঐতিহ্যগতভাবে লেখক এবং স্রষ্টাদের অধিকার হিসাবে বোঝা গিয়েছিল এবং এখন আমরা শব্দ রেকর্ডিং ফোনোগ্রাম বিদ্যমান কপিরাইটযুক্ত কাজ এবং সম্প্রচারকগণের অভিনয়কারীদের সঠিক প্রসারিত দেখতে পাই সুতরাং রাইটটি ফোনোগ্রাম পারফর্মার এবং ব্রডকাস্টারগুলির প্রযোজকগুলির কাছে প্রসারিত হয়েছে তারপরে 1994 সালে আমাদের টিআরআইপিএস চুক্তি হয়েছিল এখন টিআরআইপিএস চুক্তিটি সর্বাধিক অনুকূল জাতীয় নীতি নিয়ে আসে এবং এতে জাতীয় ট্রিটমেন্টর নীতিও ছিল যা বলেছিল যে আপনি জাতির মধ্যে বৈষম্য রাখতে পারবেন না দেশ এ যদি দেশ বিতে একটি অগ্রাধিকারমূলক ট্রিটমেন্ট সরবরাহ করে তবে সেই ট্রিটমেন্টটি দেশ সি বা দেশ ডি পর্যন্ত প্রসারিত করতে হবে সুতরাং সর্বাধিক অনুকূল জাতীয় নীতিটি এমনভাবে নিয়ে এসেছিল যে দেশগুলি অন্য দেশগুলিকে বৈষম্যমূলক আচরণ করতে পারে না বা দেশগুলি কেবল একটি দেশের জন্যই বিশেষ ট্রিটমেন্ট করতে পারে না সুতরাং সর্বাধিক অনুকূল জাতীয় প্রধান দেশগুলিকে সমানভাবে আচরণ করার অনুমতি দেয় এবং সমস্ত দেশ জুড়ে কপিরাইটের ক্ষেত্রে একই রকম ব্যবস্থা রাখার চেষ্টা করে এবং টিআরআইপিএস চুক্তিও ধারণা প্রকাশের পার্থক্যকে কার্যকর করে এখন এই টিআরআইপিএস চুক্তির পরে আমাদের দুটি ডাব্লুআইপিও চুক্তি হয়েছিল ডব্লিউআইপিও কপিরাইট চুক্তি এবং ডাব্লুপিপিটি 1996 নামক ডাব্লুআইপিও পারফরম্যান্স এবং ফোনোগ্রাম চুক্তি এখন 1994 সালে টিআরআইপিএস চুক্তিটি বার্ন কনভেনশন এর 1 থেকে 21 অনুচ্ছেদে কার্যকর হয়েছিল এটি কেবল বার্ন কনভেনশন এর যা ছিল তা গ্রহণ করেছিল এর একটি সুবিধা ছিল তাদের দেশগুলি যা বার্ন কনভেনশনের পক্ষ ছিল না কারণ তারা ডব্লিউটিওতে স্বাক্ষর করেছিল এবং টিআরপিএস চুক্তির সদস্য হয়েছিলেন এখন বার্ন কনভেনশন অনুসরণ করবে কারণ এটি নিবন্ধগুলি গ্রহণ করেছে এবং বার্ন কনভেনশনের আনুষ্ঠানিকতা সংক্রান্ত বিতর্কও করেছে এখন ডাব্লুটিও র সামনে আনা যেত কারণ ডাব্লুটিও র একটি বিরোধ নিষ্পত্তি সংস্থা ছিল এবং এটি একটি কার্যকর বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া ছিল সুতরাং আগে যদি কোনও দেশ বার্ন কনভেনশন মেনে না চলে তবে বিতর্ক হিসাবে উত্থাপনের কোনও উপায়ই ছিল না তবে এখন বার্ন কনভেনশন বিধান বা বার্ন কনভেনশনকে টিআরআইপিএস চুক্তিতে অন্তর্ভুক্ত করার এই ব্যবস্থা দেশগুলিতে নিয়ে আসার ক্ষমতা নিয়ে আসে বিশ্বব্যাপী বিতর্ক উত্থাপন টিআরআইপিএস চুক্তিতে রোম কনভেনশনকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু পরোক্ষভাবে 14 আর্টিকেল এর মাধ্যমে এবং টিআরআইপিএস চুক্তি কম্পিউটার প্রোগ্রামগুলিকে এমন পণ্য হিসাবে স্বীকৃতি দেয় যা কপিরাইট দ্বারা সুরক্ষিত হতে পারে এটির প্রয়োজন ছিল যে কম্পিউটার প্রোগ্রামগুলিকে সাহিত্যকর্ম হিসাবে বিবেচনা করা উচিত এবং ডেটা বা ডাটাবেস সংকলনকেও ইন্টেলেকচুয়াল সৃষ্টি হিসাবে গণ্য করা উচিত সুতরাং ইন্টেলেকচুয়াল সৃষ্টিগুলি কম্পিউটার প্রোগ্রাম এবং ডেটা বেস উভয়ই উল্লেখ করে বার্ন কনভেনশনের আওতায় ডব্লিউআইপিও র কপিরাইট সন্ধি একটি বিশেষ ব্যবস্থা ছিল যা ডিজিটাল পরিবেশে লেখকদের কাজ ও অধিকার রক্ষা করে এখন এই চুক্তিটি ডাব্লুসিটি কপিরাইট দ্বারা সুরক্ষিত থাকার জন্য দুটি বিষয় উল্লেখ করেছে প্রথমটি হল কম্পিউটার প্রোগ্রাম এবং দ্বিতীয়টি হল ডাটাবেসগুলির সংকলন সুতরাং 1996 ডাব্লুসিটি কম্পিউটার বিষয়ক দুটি প্রোগ্রাম এবং ডেটা বেসগুলিতে কপিরাইটের সুরক্ষা বাড়িয়েছে বার্ন কনভেনশন দ্বারা স্বীকৃত লেখকদের দেওয়া অধিকার ছাড়াও ডব্লিউআইপিও কপিরাইট চুক্তিতে তিনটি পৃথক অধিকারের সেটও চালু হয়েছিল এটি বিতরণের অধিকার চালু করেছে এটি রাইট অফ রেন্টাল এবং জনগণের কাছে যোগাযোগের বিস্তৃত অধিকার প্রবর্তন করে ডাব্লুআইপিও পারফরম্যান্স এবং ফোনোগ্রামস চুক্তি ডাব্লুপিপিটি 1996 ডিজিটাল পরিবেশে দুই ধরণের সুবিধাভোগী নিয়ে কাজ করে অভিনেতাদের জন্য প্রথম প্রকারের উল্লেখ অভিনেতা গায়ক এবং সুরকার এবং দ্বিতীয় প্রকার ফোনগ্রামের নির্মাতাদের বোঝায় ব্যক্তি বা আইনী সত্তা যারা উদ্যোগ নেয় এবং শব্দ নির্ধারণের জন্য দায়বদ্ধ চুক্তিটি পারফর্মারদের অধিকার পরিচালনা করে যা তাদের স্থির বিশুদ্ধ কৌতুক অভিনয়ের সাথে সংযুক্ত ছিল পারফর্মারদের অধিকারের ক্ষেত্রে সন্ধিটি পারফর্মারদের ফোনেগ্রামগুলিতে ঠিক করা পারফরম্যান্সগুলিতে অর্থনৈতিক অধিকার প্রদান করে সুতরাং এর অর্থ এটি মোশন পিকচারের মতো অডিও ভিজ্যুয়াল ফিক্সিকেশনগুলি কভার করে না এবং এগুলির রাইট অফ রিপ্রোডাক্শন রাইট অফ আ ডিস্ট্রিবিউশন রাইট অফ রেন্টাল এবং রাইট অফ মেকিং অভায়লাবলে করার অধিকার রয়েছে ফোনোগ্রামের উত্পাদকদেরও তাদের ফোনোগ্রামে নির্দিষ্ট অর্থনৈতিক অধিকার ছিল তাদের দি রাইট অফ রিপ্রোডাক্শন রাইট অফ ডিস্ট্রিবিউশন রাইট অফ রেন্টাল এবং রাইট অফ মেকিং এভেইলেবল রয়েছে কপিরাইটের যুক্তি আমাদের কপিরাইট কেন রক্ষা করা উচিত যে কাজগুলিতে কপিরাইটের সাবসিস্টগুলি ইন্টেলেকচুয়াল উত্পাদন হিসাবে বিবেচিত হয় যা সুরক্ষিত করা দরকার কারণ তারা সৃজনশীল বা ইন্টেলেকচুয়াল প্রচেষ্টা থেকে বেরিয়ে আসে সুতরাং এই পণ্যগুলি ইন্টেলেকচুয়াল প্রচেষ্টার ফলস্বরূপ যে কোনও ধরণের সুরক্ষা প্রয়োজন আমাদের কাছে পণ্য এবং পরিষেবাদির সুরক্ষা ছিল তবে সৃজনশীল শ্রমের মতো অন্তর্দৃষ্টিগুলির কোনও সুরক্ষা ছিল না সুতরাং এটি নিজেই সৃজনশীল শ্রমের পণ্যগুলি রক্ষার অধিকার হিসাবে কপিরাইটের উত্থানের সূত্রপাত করেছিল কপিরাইট থাকার আর একটি যুক্তি হল অনুলিপিটি চুরির সমতুল্য হিসাবে বিবেচিত হয় এখন আমরা দেখেছি যে যখন প্লেজিয়ারিজম এবং পাইরেসি কথা বলা হত তখন এটি ছিল প্লেজিয়ারিজম -এর জন্য ব্যবহৃত ভাষা ছিল অপহরণ বা এই শব্দটির অপহরণের অর্থ ছিল এবং পাইরেসির অর্থ ছিল ডাকাতির অর্থ সুতরাং অন্য কারও কাজ অনুলিপি করা চুরি বা অপরাধ বা চুরির সমতুল্য সুতরাং এটি একটি শাসনব্যবস্থা থাকার জন্য আরও যুক্তিযুক্ত কারণ আপনাকে ধারণাগুলির প্রকাশকে চুরি হওয়া থেকে রক্ষা করতে হয়েছিল কপিরাইট থাকার তৃতীয় যুক্তি হল শ্রমের ফলগুলি রক্ষা করা দরকার সুতরাং শ্রম তত্ত্ব যা বলে যে কোনও ব্যক্তি যদি কোনও বই লেখার জন্য কোনও কাজ তৈরি করতে সময় ব্যয় করে তবে এমনটি হওয়া উচিত নয় যে বইটি তৈরির জন্য যে শ্রম ব্যয় করা হয়েছিল তা অদৃশ্য হয়ে যায় সুতরাং সৃষ্টিশীল সৃষ্টির জন্য লেখককে পুরস্কৃত করা মানব সৃজনশীলতার প্রচারের জন্য প্রয়োজনীয় ছিল কপিরাইট সুরক্ষা আরও কাজগুলি তৈরিতে উত্সাহিত করবে বলে বিশ্বাস করা হয় এবং এটিতে এমন একটি সমাজের অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ রয়েছে যা সৃজনশীল কাজগুলি অবদান রাখতে পারে তবে কপিরাইট সুরক্ষা কঠোরভাবে প্রয়োগ করা হলে এটি সমাজের অগ্রগতি রোধ করতে পারে সুতরাং এই কারণেই আমাদের আইনে অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যতিক্রম এবং সীমাবদ্ধতা রয়েছে আমরা দেখতে পেলাম যে স্ট্যাটুট অফ অ্যান তে তারা উল্লেখ করেছেন যে স্রষ্টাদের অধিকার রক্ষার প্রয়োজন রয়েছে তাদেরও যত্ন সহকারে তথ্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে সুতরাং কপিরাইট ব্যবস্থাকে একটি ভারসাম্য হিসাবে দেখা যায় যেখানে সুরক্ষার অধিকারগুলি ভারসাম্য হিসাবে দেখা যায় যেখানে ব্যবহারকারীর অধিকারগুলির সাথে স্রষ্টাদের অধিকারকে ভারসাম্য বজায় রাখতে হবে